হ্যালো সবাইকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বিষয়ে আমাদের NPTEL অনলাইন সার্টিফিকেশন কোর্সে স্বাগতম আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইআইটি খড়গপুর থেকে রাজারাম লাক্কারাজু আমরা কনিক সেকশনে মডিউল নম্বর 2 লেকচার 12 এ আছি পুনরাবৃত্তি করে বলছি যদি আমাদের একটি রাইট সার্কুলার কোন থাকে তবে আমরা একটি ইনক্লাইন স্লাইস নিয়ে থাকি এবং আমরা যদি এই বিভাগটির উভয় দিকে স্ল্যান্ট কাটতে থাকি তবে আমরা একটি বৃত্তাকার স্লাইস উপবৃত্ত পেতে পারি হাইপারবোলা অথবা অন্য কোন সেকশন তৈরি করার জন্য যদি সমান্তরাল স্ল্যান্ট কাটা অংশকে নেই তবে এটি একটি হাইপারবোলা তৈরি হবে এখন আজকের লেকচারে আমরা দেখবো কিভাবে একটি ইলিপস জিওমেট্রিক্যাল মিনস তৈরি করতে হয় নীতিগতভাবে ফোকাস ডাইরেক্ট্রিক্স পদ্ধতিতে চারটি পদ্ধতি পাওয়া যায় দ্বিতীয়টি হল কেন্দ্রীভূত বৃত্ত পদ্ধতি তৃতীয়টি হল আয়তাকার পদ্ধতি এবং চতুর্থটি হল বৃত্ত পদ্ধতির আর্ক প্রথম পদ্ধতির ফোকাস এবং ডাইরেক্ট্রিক্স পদ্ধতির জন্য আমাদের ডাইরেক্ট্রিক্স একসেন্ট্রিসিটি এবং ফোকাস directrix eccentricity and focus সম্পর্কে একটি সংজ্ঞা জানতে হবে আসুন আমরা এখানে এই পরিভাষাটি দেখি উদাহরণস্বরূপ একটি ইলিপস ধরা যাক এই ইলিপস এ একটি ফোকাল পয়েন্ট আছে যাকে আমরা ফোকাস বলছি সাধারণত একটি ইলিপস এর জন্য সর্বদা 2টি কেন্দ্র থাকে উদাহরণস্বরূপ একটি কেন্দ্র এইখানে এবং দ্বিতীয় কেন্দ্রটি সেখানে অবস্থিত হতে পারে সাধারণ ক্ষেত্রে আমরা কেবলমাত্র একটি কেন্দ্র দেখাই উপরন্তু একটি লাইন আছে যাকে আমরা ডাইরেক্ট্রিক্স লাইন বলি এই ডাইরেক্ট্রিক্স লাইনটি একটি উপবৃত্তাকার প্যারাবোলা বা একটি হাইপারবোলা তৈরির অবস্থানে থাকবে সাধারণত যে কোন বক্ররেখার জন্য এটি ইলিপস প্যারাবোলা বা ডাইরেক্ট্রিক্স হয় যখন আমরা বক্ররেখার একটি বিন্দু পর্যন্ত ফোকাস করি ফোকাস থেকে সেই বিন্দুর দূরত্ব কত এবং সেই বিন্দু থেকে ডাইরেক্ট্রিক্স এর দূরত্ব কত এই অনুপাতটি একটি অনন্য জিনিস তৈরি করে এই অনুপাতের উপর ভিত্তি করে বক্ররেখার বিন্দু এবং বক্ররেখার বিন্দু থেকে ডাইরেক্ট্রিক্স অনুভূমিক জিনিস তৈরি করে যদি এটি একটি নির্দিষ্ট একক তৈরি করে উদাহরণস্বরূপ 1 এর কম আমরা এক ধরনের বক্ররেখা পাই যদি এটি 1 এর সমান হয় আমরা আর এক ধরনের বক্ররেখা পাই যদি এটি 1 এর চেয়ে বড় হয় তবে আমরা অন্য ধরনের বক্ররেখা পাই উপরন্তু আমরা সেই অনুপাতকে একসেন্ট্রিসিটি বলি সুতরাং একসেন্ট্রিসিটি ফোকাস থেকে একটি বিন্দুর দূরত্ব হিসাবে সংজ্ঞায়িত করা হয় উদাহরণস্বরূপ যদি এই বিন্দু থেকে সেই বিন্দু পর্যন্ত তবে এটি একটি ইলিপস হয় যদি এটি একটি প্যারাবোলা হয় তবে এই বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব পর্যন্ত লক্ষ্য রাখতে হবে এবং সেখান থেকে সেই বিন্দুর দূরত্ব কে ও লক্ষ্য করা হয় সুতরাং যদি এটি থেকে সেই নির্দিষ্ট বিন্দুতে ডাইরেক্ট্রিক্স উল্লম্ব লাইন হয় সেই হরকে আমরা কি বলি এটি একটি অনন্য অনুপাত একসেন্ট্রিসিটি গঠন করে ফোকাস ডাইরেক্ট্রিক্স পদ্ধতি ব্যবহার করে একটি ইলিপস বা প্যারাবোলা বা হাইপারবোলা নির্মাণের জন্য এই একসেন্ট্রিসিটি এবং ডাইরেক্ট্রিক্স হল প্রধান জিনিস যদি একসেন্ট্রিসিটি 1 এর কম হয় তবে আমরা একটি ইলিপস পাব যদি এটি 1 এর সমান হয় আমরা একটি প্যারাবোলা পাই তার মানে এই প্যারাবোলার উপর ফোকাস থেকে পয়েন্ট এবং এই পয়েন্ট থেকে এই ডাইরেক্ট্রিক্স একই কারণ অনুপাত 1 এই ধরনের বক্ররেখা যাকে আমরা প্যারাবোলা বলি যদি সেই একসেন্ট্রিসিটি 1 এর চেয়ে বড় হয় আমরা এটিকে হাইপারবোলা বলি প্রথমত আসুন এই ফোকাস ডাইরেক্ট্রিক্স পদ্ধতিতে লক্ষ্য করি এই ক্ষেত্রে ডাইরেক্ট্রিক্স থেকে ফোকাসের দূরত্ব ডাইরেক্ট্রিক্স থেকে ফোকাসের দূরত্ব দ্বারা দেওয়া হবে সুতরাং একটি ডাইরেক্ট্রিক্স এবং সম্ভবত একটি আরবিট্রারি কার্ভ এর ফোকাস আছে তাই ডাইরেক্ট্রিক্স থেকে দূরত্বকে ফোকাস দেওয়া হবে এবং কোন ধরনের একসেন্ট্রিসিটি সেটাও দেখতে হবে এটি 1 এর চেয়ে কম না 1 এর চেয়ে বড় হবে উদাহরণস্বরূপ তবে এই ক্ষেত্রে এই আরবিট্রারি কার্ভ নির্মাণ করা হয় এখানে একটি ইলিপস র একটি একসেন্ট্রিসিটি 075 আমরা এই ইলিপস টি পাব যখন 1 এর চেয়ে কম কোন একসেন্ট্রিসিটি হবে এবং ডাইরেক্ট্রিক্স থেকে ফোকাসের দূরত্ব 70 mm হবে যদি এমন হয় তবে আমরা একটি ইলিপস নির্মাণ করতে পারবো সুতরাং এই ডাইরেক্ট্রিক্স ফোকাস পদ্ধতি ব্যবহার করে প্রথমত আমরা এই ডাইরেক্ট্রিক্স টি আঁকবো আমরা ডাইরেক্ট্রিক্স থেকে ফোকাল পয়েন্টে একটি লাইন C আঁকবো এটি 70 mm হবে জ্যামিতিক ভাবে স্পর্শক রেখা উল্লম্ব রেখা এবং অনুভূমিক রেখা আঁকবো এবং এই লাইনগুলির ইন্টার্সক্টিং পয়েন্ট দেখাবো তারপর একটি ইলিপস র মত ফাঁক পূরণ করার পদ্ধতি ধাপে ধাপে অনুসরণ করব পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে তাই ডানদিকে আমি সম্পূর্ণ চিত্রটি দেখিয়েছি সেখানে আমাদের কী কী পয়েন্ট অনুসরণ করতে হবে তা দেখানো হয়েছে বাম দিকে পদক্ষেপগুলি দেখাব প্রথমটি হল ডাইরেক্ট্রিক্স A B আঁকুন এর মানে হল প্রথমে আমরা একটি উল্লম্ব রেখা আঁকতে যাচ্ছি যার নাম A এবং B এবং অক্ষ CC' সুতরাং C বিন্দুতে কোথাও একটি রেখা আঁকুন যার নাম CC' একবার এটি হয়ে গেলে CC'তে একটি বিন্দু F চিহ্নিত করুন সুতরাং আমরা ইতিমধ্যে AB এবং CC' তৈরি করেছি এখন একটি ফোকাস F সনাক্ত করুন যা 70 mm হবে একবার এটি সম্পন্ন হলে CF ভাগ করুন সুতরাং C বিন্দু আমরা ইতিমধ্যেই জানি এবং F বিন্দুও আমরা জানি যে এই C থেকে F দূরত্বকে 3 যোগ 4 করে 7 সমান অংশে ভাগ করি সুতরাং বক্ররেখার যেকোনো বিন্দুতে ফোকাল পয়েন্ট কারণ যদি এই বক্ররেখাটি এই বিন্দু B এর মধ্য দিয়ে কোথাও যায় তবে V থেকে F এর কেন্দ্রবিন্দু হবে 3 ইউনিট এবং C থেকে V হবে 4 ইউনিট সুতরাং C থেকে F এর মোট দূরত্ব 7 পার্ট হবে সুতরাং 3 4 ইউনিট আমরা নির্মাণ করতে যাচ্ছি সুতরাং সম্পূর্ণ CF কে 7 অংশে আমাদের ভাগ করতে হবে এবং একবার আমরা এটিকে 7 অংশে বিভক্ত করি এবং V কে কেন্দ্র করে C থেকে চতুর্থ বিভাগে মার্ক করা হয় সুতরাং V 4 ইউনিট দূরত্ব হবে সুতরাং একসেন্ট্রিসিটি তিন চতুর্থ হবে তার পরে V থেকে লম্ব VB VF এর সমান হবে আমরা ইতিমধ্যেই সেই বক্ররেখায় V বিন্দু স্থাপন করেছি সেখানে একটি মিনি ড্রাফটার ব্যবহার করে একটি লম্ব রেখা আঁকুন সুতরাং এই V বিন্দুটি B বিন্দুর কোথাও আছে যেমন V B V F এর সমান আমরা জানি F একটি লম্ব লাইন এই V F এর দূরত্ব সমান এটিকে B নাম দিচ্ছি তারপর B বিন্দু থেকে C বিন্দুতে যোগ দিন সুতরাং একবার আমরা যে বিন্দু কে সনাক্ত করেছি সেটিকে যোগ করুন আমরা ইতিমধ্যে এই F বিন্দু ফোকাস পেয়েছি সেটা থেকে 45° s এ লাইন আঁকছি সুতরাং F বিন্দুর মাধ্যমে CB এর সাথে যোগ করতে 45 ° s এ রেখা আঁকুন সুতরাং ইতিমধ্যেই আমরা উল্লেখ করেছি C বিন্দু এবং B বিন্দু যা আমরা প্রসারিত করেছি তারপর F থেকে লাইন 45° পর্যন্ত নির্মাণ করতে হবে যেটা স্পর্শক কে পেতে নিচে প্রসারিত করতে হবে তাই এই কোণটি 45°s সুতরাং আমাদের একটি ছেদ বিন্দু আছে আসুন আমরা সেই বিন্দুকে D বলি এখন D এর মাধ্যমে C তে লম্ব রেখা D V আঁকুন সুতরাং এটি ছেদ বিন্দু তাই আপনার মিনি ড্রাফটারটি ব্যবহার করে একটি উল্লম্ব রেখা তৈরি করুন এটিকে V নাম দিন একদিকে আমাদের V আছে অন্য দিকে আমাদের V আছে সুতরাং DV CC লাইন এর উপরে আছে আমরা V চিহ্নিত করেছি এখন আমাদের VV এর মধ্যবিন্দুতে O চিহ্নিত করতে হবে সুতরাং এই ইলিপস এর জন্য V হল এক প্রান্ত অন্য প্রান্ত হল VV আমরা জানি লম্ব দ্বিখণ্ডিত এটিকে কিভাবে আঁকতে পারি VV ব্যবহার করে আর্ক্ নির্মাণ করুন তারপর এটি ড্রপ করুন সুতরাং যে অংশটিতে লম্ব দ্বিখণ্ডক O সেটি আমাদের জানতে হবে তারপর VB' তে কয়েকটি পয়েন্ট 1 2 3 চিহ্নিত করুন এগুলি বিভিন্ন ধরণের দৈর্ঘ্যের হতে পারে ইতিমধ্যে আমরা এই CV এবং VF কে ভাগ করেছি ইতিমধ্যে আমরা CV এবং VF এর মতো কিছু বিভাগ তৈরি করেছি সুতরাং 1 2 3 পয়েন্ট এর মত একই পয়েন্ট ইতিমধ্যেই আমরা একইভাবে সেই V B' লাইনে চিহ্নিত করেছি যা এখানে কোথাও 4 কোথাও 5 কোথাও 6 এবং 7 এ আছে সুতরাং এগুলো আরবিট্রারি পয়েন্ট আমরা জানি যে আমরা যা করতে পারি তা হল C D পয়েন্টের মাধ্যমে লম্ব আঁকা সুতরাং এই 1 বিন্দু 2 বিন্দু 3 বিন্দু 4 5 6 এবং এর মাধ্যমে লম্বটি আঁকুন যাতে তারা বক্ররেখা ছেদ করবে প্রথম 1 2 3 এবং সমানভাবে 6 বিন্দু পর্যন্ত একইভাবে O এর মাধ্যমেও একটি লম্ব রেখা আঁকুন এখন F কে কেন্দ্র এবং ব্যাসার্ধ 2 2 এবং F কে কেন্দ্র করে এবং ব্যাসার্ধ 1 1 সুতরাং 1 থেকে 1 যে ব্যাসার্ধটি F কেন্দ্রবিন্দু থেকে দৈর্ঘ্যটি বেছে নেয় যেটি লম্বের উপর দুটি বক্ররেখা তৈরি করে থাকে সুতরাং লম্ব রেখা যা আমরা ইতিমধ্যেই 1 1 তে জানি তাই বিন্দু P1 কে বার করতে যেটি কখনো এখানে কখনো সেখানে সুতরাং এই F কেন্দ্র থেকে একটি আর্ক্ তৈরি করুন অতএব F কে কেন্দ্র হিসাবে ব্যবহার করুন যত দূরত্ব 1 1' এটি কাটুন যাতে এটি যেখানে এই লম্বরেখাটিকে ছেদ করতে যাচ্ছে যা P1 বিন্দুকে চিহ্নিত করে একইভাবে অন্যান্য পয়েন্টগুলিকে P 1' হিসাবে চিহ্নিত করে সুতরাং একবার আমরা জেনে নিই এগুলি হল P1 এবং P1' পয়েন্ট যার মাধ্যমে ইলিপস ইতিমধ্যেই V বিন্দু অতিক্রম করছে আমরা ইতিমধ্যেই জানি F P 1 P 1 সেই বক্ররেখায় যোগ দিন যাতে একটি ইলিপস তৈরি হতে শুরু করে একইভাবে আমরা যা করতে পারি তা হল F কেন্দ্র এবং ব্যাসার্ধ 2 2' হিসাবে সুতরাং একবার আমরা F থেকে 2 2 'দূরত্ব তৈরি করলে একটি চাপ কেটে ফেলি যেটা P2 বিন্দু P2' বক্ররেখা আমরা নির্মাণের অবস্থানে থাকি একইভাবে F থেকে 3 3' একটি আর্ক্ তৈরি করতে হবে জেটি এই লম্বরেখাগুলিকে ছেদ করবে এবং সেখান থেকে আমরা এই ইলিপস কীভাবে অবস্থান পাল্টাবে সেই অবস্থানটি খুঁজে বার করব সুতরাং একবার আমরা এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করলে এই V বিন্দু P1 P2 P4 এবং একইভাবে এর মধ্য দিয়ে একটি মসৃণ বক্ররেখা অতিক্রম করবে আমরা একটি ইলিপস নির্মাণের অবস্থানে থাকব এটি করার পর আমরা এই ইলিপস দিয়ে শেষ করব যদি কেউ ট্যানজেন্ট নর্মাল নির্মাণে আগ্রহী হয় তাহলে আমরা পরবর্তী শ্রেণীতে দেখব কিভাবে এই নর্মাল এবং ট্যানজেন্ট গঠন করা যায় আসুন আমরা আমাদের ড্রইং শীটে ধাপে ধাপে এটি করি সুতরাং প্রথমত একটি ডাইরেক্ট্রিক্স AB আঁকুন এবং আমরা যে মাত্রাগুলি অনুসরণ করতে যাচ্ছি তা হল এই C পয়েন্ট থেকে ফোকাস 70 এবং একসেন্ট্রিসিটি অনুপাত 3 4 ডাইরেক্ট্রিক্স থেকে ফোকাসের জন্য 70 mm হওয়ার কথা সুতরাং প্রথমত একটি ডাইরেক্ট্রিক্স লাইন আঁকুন একটি উল্লম্ব ডাইরেক্ট্রিক্স লাইন যা আমরা নির্মাণ করতে যাচ্ছি আসুন আমরা AB ডাইরেক্ট্রিক্সকে A এর মতো কিছু B এর মতো কিছু তারপর একটি CC' লাইন তৈরি করতে হবে আসুন আমরা CC' ব্যবহার করি এর জন্য একটি অনুভূমিক CC' যা আমরা ব্যবহার করতে যাচ্ছি একটি অনুভূমিক রেখার নাম C বলে কোথাও এটি C' অক্ষে যায় সুতরাং C' এখানে কোথাও দৃশ্যমান নয় সুতরাং 1st পয়েন্ট ডাইরেক্ট্রিক্স AB এবং CC' আমরা নোট করেছি তারপর CC' তে F চিহ্নিত করুন' দ্বিতীয় ধাপ হল আমাদের CC' চিহ্নিত করতে হবে যেমন C F হয় 70 mm C এই বিন্দু F সেই বিন্দু সুতরাং আমাদের অঙ্কন পাতায় সেই 70 mm চিহ্নিত করতে হবে এখানে 70mm পয়েন্ট সনাক্ত করতে হবে সেটি এখানে ফোকাস পয়েন্ট সুতরাং দ্বিতীয় ধাপটি সম্পন্ন হয়েছে তাই C থেকে F হল 70mm এখন CF কে 7 সমান অংশে ভাগ করুন কারণ 70mm লাইনটি আমাদের জন্য ভাগ করা বেশ সহজ যদি এটি 69mm 68mm ভগ্নাংশ হয় তবে আমরা ইতিমধ্যে দেখেছি কিভাবে এই ইনক্লাইন লাইনটি ব্যবহার করে এটিকে সমান ভাগে ভাগ করা যায় এবং তৈরি করা যায় কারণ এটি 70 mm আমাদের জন্য যা সনাক্ত করা সহজ পয়েন্ট 1 2 3 4 5 6 7 চিহ্নিত করুন V যা C এর চতুর্থ বিভাগে 1st 2nd 3rd 4th এ থাকে সুতরাং এই দূরত্ব যাতে 1 ইউনিট 2 ইউনিট 3 ইউনি4 ইউনিট 40mm হয় এবং ফোকাস থেকে বক্ররেখা পর্যন্ত হয় কারণ বক্ররেখা এই বিন্দু দিয়ে যাচ্ছে সেটি 3 ইউনিট আর 4 ইউনিট তাই 3 4 ইউনিট আমরা পেতে যাচ্ছি আসুন আমরা এই বিন্দুকে V হিসাবে চিহ্নিত করি এটি হল V বিন্দু সুতরাং F V থেকে C V হবে 3 by 4 ইউনিট যা 075 সুতরাং 3 য় অংশ এর 3 য় পয়েন্ট সম্পন্ন হয়েছে যদি আমরা লম্ব আঁকাই তাহলে V B V F এর সমান হয় তাই V B হল V F লাইনের সমান যা আমাদের আঁকতে হবে সেই উদ্দেশ্যে প্রথমে V B V Fএর সমান সবার আগে এই দূরত্ব পরিমাপ করুন এই V B বিন্দুকে এই বিন্দুতে স্থানান্তর করুন সুতরাং আসুন আমরা 1 2 3 ইউনিট B 1 2 3 ইউনিট নামে কল করি এবং তারপর আমাদের এই CB লাইনে যোগ দিতে হবে এখন F এর মাধ্যমে 45°s এ লাইনটি আঁকুন সুতরাং ফোকাস পয়েন্ট আমরা এই পয়েন্টের মত কিছু বার করি ঠিক আছে F থেকে সেই বিন্দুতে আঁকা এই দুটি লাইন এখানে কোথাও ছেদ করতে যাচ্ছে এখন এই ক্ষেত্রে এটি বাক্সের বাইরে এটিকে নিচে টানতে পারি সুতরাং এটি কোথাও কোথাও ছেদ করতে যাচ্ছে এই অঙ্কন শীটগুলির সাথে একজনকে সতর্ক থাকতে হবে সুতরাং এটি এই বিন্দুতে কোথাও ছেদ করবে যখন আমরা D পয়েন্ট কে এখানে কোথাও খুঁজে পাবো তখন ড্রপ করবো একটা উলম্ব জিনিস যা কোথায় V' আছে সেই জায়গা কে তৈরি করতে পারব তাই আমরা 5 নম্বরে আছি যেখানে আমরা একটি 45° রেখা এঁকেছি F বিন্দু থেকে এবং ইতিমধ্যেই আমরা V B এর সমান VF এর অবস্থান পেয়েছি সুতরাং যে একটি লাইন C থেকে B এর সব পথ দিয়ে যাচ্ছে আমরা এটিকে প্রসারিত করেছি এবং ফোকাস পয়েন্ট F থেকে 45°s এ একটি লাইন যা D তে ছেদ করতে চলেছে একবার আমরা এই D বিন্দুর ছেদ বিন্দু জানতে পারলে D থেকে একটি অনুভূমিক রেখায় একটি লম্ব নামাবো যেখানে C O V মিলিত হয় সুতরাং V হল এই উপবৃত্তের এক প্রান্ত এবং V' একটি ইলিপস এর আরেকটি প্রান্ত যদি আমরা একটি ইলিপস অংকন করি এটি এই পয়েন্টগুলির মধ্য দিয়ে যায় একবার আমরা V' জানলে আমরা V এর ছেদ বিন্দু তৈরি করতে পারি যাতে একটি লম্ব দ্বিখন্ডক O তে মিলিত হয় সুতরাং এটি সেই ইলিপস 2 কেন্দ্রের কেন্দ্র যা আমরা সর্বদা V থেকে F এবং O কে কেন্দ্র করে থাকি সুতরাং FO আবার এই নতুন বিন্দু F এর সমান যেখানে আরেকটি ফোকাস এটিকে সনাক্ত করতে পারে অন্য উপায় হল V থেকে F এর দূরত্ব যাই হোক না কেন আমাদের একই ফোকাস আছে যা আমরা এই সময়ে এটি করতে যাচ্ছি সুতরাং ফোকাস পয়েন্ট আবার সেই স্থানে থাকবে একবার আমরা এই লাইনগুলি সংজ্ঞায়িত করি আসুন আমরা এই বক্ররেখার অর্ধেক অংশটি একবার দেখে নিই যখন আমরা জানতে পারি যে এই বক্ররেখার পয়েন্ট 1 2 3 এবং 4 এবং 5 রকমের পয়েন্ট 1 থেকে 1' এর দূরত্ব ব্যবহার করুন ফোকাল পয়েন্ট F থেকে এই দূরত্ব যাই হোক না কেন এখানে একটি আর্ক্ তৈরি করতে হবে যা এই 1 1' কে কাট করবে আসুন আমরা একে কল করি একইভাবে অন্য দিকে একটি মার্ক তৈরি করুন তাই এই পয়েন্টগুলিকে P1 এবং P1 নামে নাম দিন একইভাবে দূরত্ব 2 থেকে 2' এবং কেন্দ্র হিসাবে F একটি আর্ক্ তৈরি করুন সেটিকে P2 হিসাবে কল করুন একইভাবে এখানে 1 থেকে 2 লাইন থেকে আরেকটি আর্ক্ তৈরি করুন সুতরাং যদি আমরা এই লাইনগুলি প্রসারিত করি এটি এই বিন্দুতে ছেদ করবে এটি হল P2 কতগুলো পয়েন্ট আছে তার ওপর ভিত্তি করে আমরা এই উলম্ব লাইনকে বেশকিছু ভাগে ভাগ করতে পারি আমাদের আরো অনেক পয়েন্ট থাকতে পারে একমাত্র জিনিস এই বিন্দু থেকে আমাদের চিহ্নিত করতে হবে যে ফোকাস পয়েন্ট থেকে এই দূরত্বটি কি একটি চাপ তৈরি করবে একইভাবে এই বিন্দু থেকে এই উল্লম্ব দূরত্বটি কী সেই উল্লম্ব দূরত্বটি ব্যবহার করে একটি চাপ তৈরি করুন যাতে আমরা এই পয়েন্টগুলি চিহ্নিত করার অবস্থানে থাকি সুতরাং যদি আমরা এই উদ্দেশ্যে একটি ফ্রি হ্যান্ড বক্ররেখা বা ফ্রেঞ্চ বক্ররেখা ব্যবহার করতে পারি যদি আমরা একটি ফ্রিহ্যান্ড বক্ররেখা তৈরি করি এটি একটি উপবৃত্ত গঠন করে যা সেখানে সমস্ত পথ ব্যবহার করে এবং আবার V1 পয়েন্টের মধ্য দিয়ে যায় এবং ফিরে আসে এটি ইলিপস টি নির্মাণের একরকম উপায় সুতরাং আমরা এখানে ইলিপস এর অংশ তৈরি করেছি যদি আমরা এই পদ্ধতির সাথে চাই তবে শেষে আমরা এই উপবৃত্তটি নির্মাণ করব যে কোনো উপবৃত্তের জন্য আমরা ফোকাস থেকে একটি বিন্দু বাছাই করি তার দূরত্ব কত এই ক্ষেত্রে 3 এবং বিন্দু থেকে ডাইরেক্ট্রিক্স C যা এই ক্ষেত্রে 4 সুতরাং এখানে একসেন্ট্রিসিটি 34 যদি এটি অন্য কোন ফ্যাক্টরের মত হয় তবে 1 এর কম আমরা একটি ইলিপস পাই এই ক্ষেত্রে আমরা তিন চতুর্থ ব্যবহার করেছি কেউ অর্ধেকের মতো কিছু ব্যবহার করতে পারে যদি e অর্ধেক তিন চতুর্থ অনুপাত 075 এর সমান হয় তবে এটি তৈরি হয় সুতরাং 1 2 অনুপাতের মানে হল যে আমাদের এটিকে প্রথমে 3 টি অংশে পরিণত করতে হবে তারপরে 2 অংশগুলিকে সেই দিকের 1 অংশে চিহ্নিত করুন তারপর একই পদ্ধতিতে গেলে আমরা আরেকটি ইলিপস পেতে পারি এইভাবে যে কোনও সাধারণ ইলিপস এটি নির্মাণের জন্য একটি অংশে থাকবে পরবর্তী ক্লাসে আমরা কেন্দ্রীভূত বৃত্ত পদ্ধতি এবং তার পরে আয়তাকার পদ্ধতি সম্পর্কে জানব আপনাকে অনেক ধন্যবাদ